নমস্কার আমি আইআইটি কানপুর থেকে জয়ন্ত চ্যাটার্জী এবং আমি পরিষেবা পরিচালনা পরিষেবা ব্যবসায়ের সমসাময়িক সমস্যা এবং কীভাবে পরিষেবা দর্শন সমস্ত ব্যবসায়কে প্রভাবিত করছে সে সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করছি এই বিষয়টির এই সেশনগুলিতে আমরা পর্যায়ক্রমে কনভার্জেন্ট খী এবং ডাইভার্জেন্ট রীতি ব্যবহার করতে চলেছি আমরা পর্যায়ক্রমে ডাইভার্জেন্ট কনভার্জেন্ট ডাইভার্জেন্ট কনভার্জেন্ট এই পদ্ধতি অনুসরণ করবো প্রথম সপ্তাহে আমরা একটি ডাইভার্জেন্ট দৃষ্টিভঙ্গি নিয়েছিলাম আমরা পরিষেবা ব্যবসায়ের প্রকৃতি এবং সামগ্রিক অর্থনীতিতে এর অবস্থান বোঝার জন্য একটি বড় ক্যানভাস তৈরি করেছিলাম আমরা পরিষেবা ব্যবসায়ের ধারণাগুলি কী ভাবে অগ্রগতি করছে এবং সমস্ত ব্যবসায়ের জন্য সেবা দর্শনের বর্তমান গতিশীল ধারণার দিকে নজর দিয়েছি দ্বিতীয় সপ্তাহে গত কয়েক সেশনে আমরা এখন কনভার্জেন্ট হতে শুরু করেছি আমরা বিভিন্ন উপাদান দেখেছি যা একটি পরিষেবাকে গঠন করে আমরা বিল্ডিং ব্লকগুলি বোঝার চেষ্টা করেছি সুতরাং আমরা যে কোনও বিদ্যমান পরিষেবা বিশ্লেষণ করতে পারি বা বিল্ডিং ব্লকগুলি পুনরায় সাজিয়ে একটি নতুন পরিষেবা তৈরি করতে পারি আমরা পরিষেবার ফুলের মতো কয়েকটি গঠন পদ্ধতিতেও চোখ রেখেছিলাম যা আমাদের সেবার উপাদানগুলিকে একত্রিত করে নতুন পরিষেবা তৈরি করার জন্য বা বিদ্যমান পরিষেবাতে নতুনত্বের প্রেরণা যোগানোর জন্য কাঠামো উপলব্ধ করায় আমরা পরিষেবার কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য আরো খুঁটিয়ে দেখবো সেই বৈশিষ্ট্যর বৈশিষ্ট্য জন্য উৎপন্ন চ্যালেঞ্জ এবং কীভাবে আমরা পরিচালনামূলক কৌশল এবং প্রক্রিয়ার মাধ্যমে সেই চ্যালেঞ্জগুলির মোকাবিলা করতে পারি আমি পরিষেবার এই মাত্রাগুলি আগে হালকাভাবে উল্লেখ করেছি প্রকৃতপক্ষে গত শতাব্দীতে বা তারও আগে হতে পারে নিজেদের অস্থায়ী বা নশ্বর প্রকৃতির কারণে পরিষেবাকে প্রায়শঃ নিকৃষ্ট সামগ্রী হিসাবে বিবেচিত করা হত তবে অবশ্যই আজ যেমন আমি আগেই আলোচনা করেছি সেই ধারণাগুলি একটি নতুন কাঠামো দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে যে যুক্তি সমস্ত ব্যবসায়ের ক্ষেত্রে প্রয়োগ করা যেতে পারে তবুও আমাদের কোনও পরিষেবা বা বেশিরভাগ পরিষেবাদির এই বৈশিষ্ট্যগুলি অধ্যয়ন করতেই হবে যাকে প্রায়শঃ IHIP বলা হয় ইন্টেন্জিবল বা অদৃশ্যতা হেটেরোজিনিটি বা ভিন্নতা ইনসেপারেবিলিটি বা অবিচ্ছেদ্যতা এবং পেরিশেবিলিটি বা নশ্বরতা অদৃশ্য মানে স্পর্শ বা অনুভব বা সংরক্ষণ বা বহন না করতে পারা ভিন্নতার মানে পরীক্ষামূলকভাবে প্রতিটি পরিষেবার উদাহরণটি অনন্য এটি প্রত্যেক গ্রাহকের ক্ষেত্রে অনন্য এবং এমনকি একই গ্রাহকের ক্ষেত্রে পরিষেবাটি যখনই ঘটে তখনই এটি অনন্য হতে পারে উদাহরণ হিসেবে ধরুন একটি সাবান যা আপনি স্পর্শ করেন অনুভব করেন সাবানটি স্পর্শ করুন অনুভব করুন আজ বা এক মাস পরে কম বেশি হলেও এটি একই রকম থাকবে অন্যদিকে এক টুকরো সংগীত আমার মনে আলাদা আলাদা আবেগ জাগাতে পারে যা আপনার থেকে আলাদা হতে পারে পণ্ডিত ভীমসেন যোশীর একটি ভজন আজ সকালে কিছু বোঝাতে পারে ১০ দিন পর অন্য মানসিক স্থিতিতে এটি সম্পূর্ণ আলাদা আবেগ জাগাতে পারে এবং সেই অভিজ্ঞতাটি গুণগতভাবে একদম আলাদা হতে পারে সুতরাং এই অদৃশ্যতা আর ভিন্নতা যা বৈচিত্রের আধিক্য তৈরি করে স্পষ্টতই এটি মানকে বজায় রাখার বা এমন একটি প্রক্রিয়া তৈরি করার যা প্রত্যেক পরিস্থিতিতে সঠিক কাজ করবে এসব ক্ষেত্রে একটি ম্যানেজরিয়াল চ্যালেঞ্জ তৈরি করে প্রক্রিয়া সম্পর্কে কয়েকটি কথা পরিষেবা যখন একটি প্রক্রিয়া হিসাবে গণ্য করা হয় এর অবিচ্ছেদ্য বৈশিষ্ট্য যার অর্থ এই যে পরিষেবাটি যখন বেশিরভাগ ক্ষেত্রেই ঘটছে বিশেষত মানব প্রক্রিয়াকরণ পরিষেবাগুলিতে যেখানে একজন ব্যক্তির কাছ থেকে অন্য ব্যক্তি অবধি পরিষেবার প্রবাহ ঘটছে যেমন আপনার চুল কাটার মতো সুতরাং চুল কাটার সেই পরিষেবা নাপিত এবং আপনি সকলেই সময় এবং স্থানের একই কাঠামোয় উপস্থিত হন এটি অবিচ্ছেদ্যতা এমন নতুন প্রযুক্তিগত অভিজ্ঞতা রয়েছে যা এই সীমাবদ্ধতার বাইরে চলে যেতে পারে উদাহরণস্বরূপ সংগীতটি বার বার রেকর্ড করা এবং বিতরণ করা যেতে পারে উদাহরণস্বরূপ এই সেশনটি রেকর্ড করা হচ্ছে এবং আপনি এটি দেখতে এবং এটির অভিজ্ঞতা অর্জন করতে এবং এটি বারবার দেখার জন্য বিভিন্ন স্থানে বিভিন্ন সময় অনেকবার সক্ষম হবেন তবে অন্যান্য অনেক ক্ষেত্রে পরিষেবাটি নশ্বর সুতরাং এই সন্ধ্যার অনুষ্ঠানের একটি সিনেমার টিকিট যদি এই আসনটি ব্যবহার না করা হয় তবে সেই আসনটি খালি থাকবে এবং সিনেমাটি দেখার সেই সুযোগটি অন্ততঃ আজ সন্ধ্যার মতো অপূর্ণ থেকে যাবে সুতরাং টিকিটধারী ব্যক্তির কাছে যে ক্ষমতা ছিল তা এক প্রকার নষ্ট ধ্বংস হয়ে গেছে বিমানের একটি আসনের ক্ষেত্রেও একই জিনিস ঘটে বিমানটি যাত্রা শুরু করার সময় যদি আসনটি খালি থেকে যায় সেই পরিষেবা ব্যবসায়ের দৃষ্টান্তটি একটি নশ্বর পণ্য হয়ে যায় এখন এই বৈশিষ্ট্যগুলি এই অদৃশ্যতা ভিন্নতা অবিচ্ছেদ্যতা এবং নশ্বরতা স্পষ্টতই বিভিন্ন ধরণের চ্যালেঞ্জ সৃষ্টি করে এবং আমরা আজ এই চ্যালেঞ্জগুলি মোকাবিলা করার একটি পদ্ধতির একটি অংশ নিয়ে আলোচনা করতে যাচ্ছি সুতরাং পরিষেবাগুলি হল এক পক্ষের দ্বারা অন্য পক্ষের প্রতি অর্থনৈতিক ক্রিয়াকলাপ বেশিরভাগ ক্ষেত্রে সময় ভিত্তিক কর্মক্ষমতা ব্যবহার করে এটি পরিষেবার ক্ষণস্থায়ী বিনষ্টযোগ্য প্রকৃতি যা প্রাপকের মধ্যেই কাঙ্ক্ষিত ফলাফল আনে সুতরাং আপনার মন আরামদায়ক সংগীত শোনার পরে কিছুটা শান্ত হতে পারে বা এটি গ্রাহকের অন্তর্ভুক্ত বস্তুগুলিতে কাঙ্ক্ষিত ফলাফল আনতে সক্ষম হতে পারে সুতরাং এটি আপনার চুল হতে পারে যা এখন একটি সুন্দর ছাঁচে সাজানো হবে বা এটি আপনার কাপড় হতে পারে ধোপা বাড়ি থেকে পরিষ্কার আর সুন্দর ভাবে ইস্ত্রি হয় আসবে সুতরাং হয় কোনও প্রাপককে ব্যক্তি থেকে ব্যক্তি হিসাবে পরিষেবা দেওয়া হয় যাকে আমরা মানব কেন্দ্রিক পরিষেবা বলি বা বস্তু কেন্দ্রিক পরিষেবা দেওয়া হয় পরিষেবার অন্য গুরুত্বপূর্ণ বিষয়টি হল অর্থ সময় প্রচেষ্টার বিনিময়ে পরিষেবার গ্রাহকরা নির্দিষ্ট মূল্য অর্জনের প্রত্যাশা করে এবং এটি একটি গুরুত্বপূর্ণ নতুন দৃষ্টিভঙ্গি হল এই মান শ্রম পেশাদার দক্ষতা সুযোগ সুবিধা নেটওয়ার্ক এবং প্রণালীর উপলব্ধি থেকে উদ্ভূত হয়েছে এগুলি সব গুরুত্বপূর্ণ শব্দ পণ্য শ্রম পেশাদার দক্ষতা সুবিধা নেটওয়ার্কের এই উপলব্ধি বিভিন্ন উদাহরণ নেওয়ার সাথে সাথে আমরা দেখব যে এই জিনিসগুলি কী ভাবে কার্যকর হয় তবে এই পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টিও লক্ষণীয় হল এই সমস্ত এই মূল্যবোধের বিনিময় যেখানে গ্রাহক নির্দিষ্ট সংস্থান এবং দক্ষতা নিয়ে আসে এবং পরিষেবা সরবরাহকারী নির্দিষ্ট দক্ষতা সুযোগ সুবিধা নেটওয়ার্ক নিয়ে আসে এবং এক সাথে এক নতুন মানক তৈরী হয় যা শারীরিক উপাদানগুলির মালিকানার কোনও হস্তান্তর ছাড়াই তৈরি করা হয়েছে এই সংজ্ঞা আমরা ইতিমধ্যে আগেই বলেছিলাম এবং এই সংজ্ঞা সময় উল্লেখ 1204 আমাদের অগ্রাহ্য সংজ্ঞা তবে এর মধ্যে আমরা এখন IHIP বৈশিষ্ট্যগুলি দ্বারা উৎপন্ন চ্যালেঞ্জগুলির দিকে নজর রাখছি তথাকথিত IHIP পরিষেবার বৈশিষ্ট্য এবং কীভাবে আমরা সেগুলি পরিচালনা করি সুতরাং পূর্ববর্তী পয়েন্টটি অনুসরণ করে সময় 1225 আমাদের এই সমস্ত পণ্য শ্রম পেশাদার দক্ষতা সুযোগ সুবিধা নেটওয়ার্কস ইত্যাদি রয়েছে আর রয়েছে কর্মক্ষমতা মানব মানব কর্মক্ষমতা অথবা বস্তুকেন্দ্রিক কর্মক্ষমতা সময় 1245 অতএব সমস্ত পরিষেবা বোঝার এই দুটি প্রধান মাত্রা থাকবে তার মানে এখানে একাধিক স্পর্শ বিন্দু থাকবে এবং সেই স্পর্শ বিন্দুগুলি একটি প্রবাহ হিসাবে একত্রে সংযুক্ত হবে এবং এই অদৃশ্য এবং ভিন্নতার পরিচালনা করতে হলে আমাদের স্পর্শ বিন্দুগুলির প্রকৃতির পাশাপাশি এই প্রবাহের প্রকৃতিও বুঝতে হবে সুতরাং পরিষেবা সরবরাহকারী এবং পরিষেবা গ্রাহকের মধ্যে যে কোনও যোগাযোগ একটি স্পর্শ বিন্দু সুতরাং আপনি যদি পরিষেবা ফুলের পূর্ববর্তী কাঠামোটির কল্পনা করেন সমস্ত পাপড়ি এবং মূল মনে রাখেন তবে এগুলি সমস্তই বিভিন্ন ধরণের স্পর্শ বিন্দুগুলিকে মূর্ত করে সুতরাং যে ব্যক্তি এখানে পরিষেবাটির উপলব্ধি করছে সে যা বুঝতে পারছে সেগুলি সমস্ত স্পষ্ট উপাদান সুতরাং শাস্ত্রীয় গান শুনে আপনার মনে যে আবেগ সৃষ্টি হয়েছে সেটিই আসলে পরিষেবাটির মূল মূল্য তবে সেই মূল মূল্যটি নির্ভর করে শব্দের গুণমান যন্ত্রের ধরণ বা সভাগারের ধরণের আপনার অভিজ্ঞতার কাঠামো কী কামরা বা সভাগারের ধ্বনিবিজ্ঞান সাউন্ড সিস্টেম এবং প্রযুক্তিগত সামর্থ্য এই সব স্পষ্ট উপাদান আপনার অদৃশ্য অভিজ্ঞতার চারপাশে ঘিরে আছে এবং অদৃশ্যতার কারণে আমরা সেই স্পষ্ট উপাদানগুলির প্রতি প্রচুর মনোযোগ দিই কারণ গ্রাহকের মনে সেই সমস্ত স্পষ্ট উপাদান এবং স্পর্শ বিন্দুর গুণাবলী প্রায়শই অদৃশ্য অভিজ্ঞতার প্রতিনিধি হিসাবে কাজ করে একইভাবে পরিষেবার এই প্রবাহটিকেও যা এই সমস্ত বিভিন্ন স্পর্শ বিন্দুগুলিকে সংযুক্ত করে ভালভাবে কল্পনা করা দরকার কারণ যেমনটি আমরা দেখবো যে ভিসুয়ালিজশনের প্রক্রিয়াটি প্রায়শই আমাদের বলে দেবে যে কোথায় কোথায় সম্ভাব্য ব্যর্থতা হতে পারে সম্ভাব্য বাধাও কোথায় কোথায় আসতে পারে কোথায় মানের সম্ভাব্য অবক্ষয় ঘটতে পারে সুতরাং প্রবাহ মূলত কী ভাবে সময়ের সাথে বা স্থান জুড়ে স্পর্শ বিন্দুগুলি একত্রিত হয় এবং তাই আমি এটিকে এমন একটি মানচিত্র হিসাবে মনে করি যা বিভিন্ন স্পর্শ বিন্দুতে গ্রাহকের পরিষেবাটির অভিজ্ঞতা প্রদর্শন করে সুতরাং এটি একটি আকর্ষণীয় প্রতিচিত্র যা ইতিমধ্যে ব্যবহার করা হয়েছে এটি হোটেলে একটি রাত কাটাবার জন্য আপনার সম্পূর্ণ অভিজ্ঞতা দেখায় সুতরাং আপনার হোটেলে আগমন বেয়ারার হাতে মালপত্র দেওয়া হোটেলে চেক ইন করা আপনার ঘরে প্রবেশ এবং নিজের মালপত্র গ্রহণ করা চান করে ঘুম দেওয়া এই সমস্তগুলি পরিষেবার স্পর্শ বিন্দু সুতরাং সামগ্রিকতা একটি অদৃশ্যতার ভার যা বিভিন্ন স্পষ্ট দিকগুলির দ্বারা প্রভাবিত হোটেল থাকার সামগ্রিকতা তাই একটি অভিজ্ঞতা তবে অভিজ্ঞতাটি এই স্পর্শ বিন্দুর মধ্য দিয়ে ঘটে এবং এই স্পর্শ বিন্দুগুলি একটি প্রবাহ হিসাবে যুক্ত হয় এবং যেমনটি আমরা আলোচনা করেছি যে প্রবাহটি পর্দার সামনে রয়েছে বা যা আমরা মিথস্ক্রিয়াটির রেখার উপরে বলি যা দৃশ্যমান এবং এইগুলি বিভিন্ন পর্দার পিছনের ক্রিয়াকলাপ এবং পরিকাঠামো যা আরও পিছনে রয়েছে দ্বারা সমর্থিত তবে এই মুহুর্তে আমরা কীভাবে স্পর্শ বিন্দুগুলি সনাক্ত করতে পারি এবং কীভাবে আমরা সেগুলি একটি প্রবাহে যুক্ত করতে পারি তা বোঝার দিকে মনোনিবেশ করতে চলেছি এবং যেটা গুরুত্বপূর্ণ তা হল কীভাবে আমরা এই স্পর্শ বিন্দুগুলি এবং পরিষেবাদিগুলির মানচিত্র তৈরি করতে পারি বা কী ভাবে একটি প্রতিলিপি তৈরি করতে পারি কেন এতে কী সুবিধা হচ্ছে যে সুবিধাটি আমি বলছিলাম যে আমাদের চাই আমরা জানি যে সাবান প্রত্যেক বার একটি নিয়মিত প্রতিক্রিয়া সরবরাহ করবে তবে অদৃশ্যতা এবং ভিন্নতার কারণে সেবার ক্ষেত্রে এটি পরিবর্তন হতে পারে তবে আমাদের গতিশীলতা পরিচালনা করতে হবে সুতরাং আমাদের কিছু নির্দিষ্ট বিন্দু বা কিছু নিশ্চিত মান তৈরি করতে হবে যা বারবার পুনরাবৃত্তি করা যায় আমরা এর একটি দিক নিয়ে আলোচনা করেছি যে পরিষেবার ভূমিকা তৈরি করে এবং আমরা প্রতিটি অভিনেতার জন্য চিত্রনাট্য তৈরি করি তবে আপনি যদি আরও গভীরে যেতে চান তবে স্পর্শ বিন্দুগুলি এবং তাদের প্রকৃতি এবং কীভাবে তারা প্রবাহে একসাথে যুক্ত তা বোঝা খুব গুরুত্বপূর্ণ সুতরাং আমরা সামঞ্জস্যপূর্ণ এবং আকর্ষণীয় ব্যবহারকারীর অভিজ্ঞতা সরবরাহ করতে পারি এবং এটি বুঝতে পারি যে আজকের বিশ্বে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের এবং তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি সরঞ্জামগুলির সর্বব্যাপী উপস্থিতির দরুন একই পরিষেবার জন্য স্পর্শ বিন্দুগুলির সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে সুতরাং আমরা যে রেস্তোঁরাটি সম্পর্কে আলোচনা করেছি সময় 2002 এখন এমন অনেক পরিষেবা থাকতে পারে যা টেলিফোন বা ইন্টারনেটের মাধ্যমে ঘটছে যেমন রেস্তোঁরা নির্বাচন বা সংরক্ষণ বা খাদ্য তালিকা থেকে খাবারের প্রাক চয়ন ইত্যাদি এবং এই সব সম্ভব হচ্ছে কিছু সংরক্ষণ পরিষেবা বা রেস্তোঁরা অনুসন্ধান পরিষেবা ব্যবহার করে সুতরাং এখানে মূল বক্তব্যটি লক্ষ্য করুন যে এই স্পর্শ বিন্দুগুলি এবং প্রবাহ স্পর্শ বিন্দুগুলির সংখ্যা বাড়ছে এবং প্রবাহটি প্রায়শই বহুমাত্রিক হয়ে উঠছে এবং রৈখিক প্রবাহের পরিবর্তে একটি জটিল নেটওয়ার্ক তৈরি করছে এই ক্ষেত্রে স্পষ্টতই আমাদের সামনে চ্যালেঞ্জ হল কীভাবে স্থায়ী পরিষেবাগুলি স্থায়ীভাবে অনুভূতি সহকারে তৈরী করতে পারেন এর অর্থ পরিষেবাটি শেষ হয়ে যাওয়ার পরেও যখন আমরা স্মরণ করি এবং যখন আমরা অন্যদের সাথে সেই পরিষেবা সম্পর্কে কথা বলি তখনও আমাদের ভাল লাগতে পারে পরিষেবা ব্যবসায়ের ইতিবাচক সুপারিশের খুবই প্রয়োজন হয় এবং তাই এটি দীর্ঘায়িত ভাল অনুভূতি তৈরি করবে যা থেকে আমরা বুঝবো যে বিশ্বাস খুবই জরুরী সুতরাং এখানে চ্যালেঞ্জ হল কী ভাবে একাধিক স্পর্শ বিন্দু থেকে এই দীর্ঘায়িত অব্যাহত ভাল অনুভূতি তৈরি করা যায় যা ধারাবাহিক অদৃশ্য ধারণা থেকে বিশ্বাসের দিকে পরিচালিত করে কারণ শেষ পর্যন্ত আমরা ইতিবাচক সুপারিশ চাই ওকালতি চাই আমরা পুনর্ক্রয় চাই সুতরাং অদৃশ্যতার চ্যালেঞ্জ মোকাবিলার বিভিন্ন উপায় রয়েছে এবং আমি এখন কেবল আপনার পরিচয় করিয়ে দেব সেই প্রমাণিত পদ্ধতির একটি সংক্ষিপ্ত বিবরণ দিয়ে উদাহরণস্বরূপ খুব স্বচ্ছ তথ্য সরবরাহ করা ইন্টারেক্টিভ ছবি ব্যবহার করুন যা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি টেলিভিশনের উপলভ্যতা এমনকি আপনার মোবাইল ফোনে টেলিভিশন সংক্রমণের উপলব্ধতার কারণে এখন অনেক সুভিধাজনক হয় গেছে এবং এখন আমরা ব্র্যান্ড আইকনের মতো আরও অনেক সরঞ্জাম ব্যবহার করি পরিষেবাটি স্পষ্ট করার জন্য আমরা বিভিন্ন ধরণের সংযোগ শারীরিক উপস্থাপনা দলিল এবং কল্পনা ব্যবহার করি আপনি যদি এটি ভালভাবে করতে সক্ষম হন তবে আমরা একটি গুঞ্জন তৈরি করি ইতিবাচক সুপারিশ যাকে আমরা এখন ভাইরাল মার্কেটিং বলি আমি এখন কেবল একটি সংক্ষিপ্ত বিবরণ দেব আমি এগুলি নিয়ে বিশদে আলোচনা পরে করব সুতরাং এই পর্যায়ে যদি ভাইরাল বিপণনের মতো কিছু পরিভাষা আপনি বুঝতে না পারেন তবে চিন্তা করবেন না আপনি অবশ্যই আজকের অধিবেশনের পর এটি অনুসন্ধান করতে পারেন এবং আজকাল ওয়েবে অগাধ জ্ঞানের খোঁজ পাওয়া সম্ভব সার্চ ইঞ্জিনের মাধ্যমে প্রচুর জ্ঞান অর্জন করতে পারেন তবে আমরা এই সমস্ত বিষয়গুলি আরও বিশদ ভাবে পরে ব্যাখ্যা করব আমরা এই পর্যায়ে যে মূল বক্তব্যটি তৈরি করছি তা হল যে যেহেতু এটি অদৃশ্য সে হেতু আমরা স্পষ্ট সারি রূপক উদাহরণ চিত্র তৈরি করি যা একটি দীর্ঘায়িত অনুভূতি তৈরি করে যা আমরা পরিষেবা গ্রহণের পরে ভাল অনুভূতি ছাপ অভিজ্ঞতা তৈরি করতে অনুভব করতে চাই তবে কোনও পরিষেবার পরিবেশে আসার আগেই সিনেমা হলে পৌঁছানোর আগেই আমরা একটি বিজ্ঞাপন তৈরি করতে চাই যা আমাদের সম্বন্ধে কৌতূহল জাগাবে যা কৌতুকের উদ্রেক করবে যা আমাদের নজর কেড়ে রাখবে যা হবে অনন্য সুতরাং যেমন আপনি এখানে দেখতে পাচ্ছেন পরিষেবা গ্রহণের পূর্বে বার্তা পরিষেবা অভিজ্ঞতা চলাকালীন বার্তা এবং স্পর্শ বিন্দু আর পরিষেবার ঘটনাটি ঘটে যাওয়ার পর বার্তা আর যোগাযোগ একটি সামগ্রিক ভালো অনুভব ভালো পরিষেবা ভালো অভিজ্ঞতা তৈরি করার পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি আমাদের অদৃশ্যতার আর ভিন্নতার জবাব যা নির্দিষ্ট অ্যাঙ্কর বিন্দু তৈরির করে যা বেশিরভাগ ক্ষেত্রেই একটি ভাল অভিজ্ঞতা তৈরি করে এগুলি কীভাবে করা হবে তা আমরা বিশদে দেখব তবে শেষ করার আগে আজ আমি আপনাকে কয়েকটি উদাহরণ দেখিয়ে এই সিদ্ধান্তে পৌঁছতে সাহায্য করবো যে যোগাযোগ বা বার্তার মধ্যে আমরা কী ভাবে এই সংকেতগুলিকে আরও শক্তিশালী করে চলেছি তা এটি কুরিয়ার পরিষেবার কিছু বিজ্ঞাপন এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন যে যারা পরিষেবাগুলি সরবরাহ করে তাদের উপর আলোকপাত করা হয়েছে তাদের ব্যগ্রতার উপর আলোকপাত করা হয়েছে বৃত্তের ভিতর দিয়ে লাফানোর উপর আলোকপাত করা হয়েছে তাদের সরঞ্জামগুলির উপর আলোকপাত করা হয়েছে একটি খুব সাধারণ রঙের ব্যবহার করা হয়েছে যাতে এটি আমাদের মনের ভিতর একই ছবি বার বার জাগাতে পারে সুতরাং একবার যখন একটি ভাল অনুভূতি তৈরি হয়ে যায় তারপরে এই লোগো এই রঙ সব কিছুর পুনরাবৃত্তি করা গুরুত্বপূর্ণ যাতে গ্রাহকের মনে ইতিবাচক অভিজ্ঞতার পুনরাবৃত্তি হতে থাকে আকর্ষণীয় পাঠ্যবার্তা তৈরি করা আরেকটি উপায় মানুষ যে মূল পার্থক্য তার উপর আলোকপাত করার চেষ্টা করেন কারণ অদৃশ্য পরিষেবাটি স্পর্শ বিন্দুতে এসে প্রায়ই পরিষেবা সরবরাহকারীর ব্যবহারের কারণে স্মার্টনেসের কারণে বা কর্কশতার কারণে স্পষ্ট হয়ে যায় সুতরাং আপনার কর্মচারীদের উপর আলোকপাত করা গ্রাহকের কাছে গুরুত্বপূর্ণ কী ধরণের মান আপনার কর্মীরা তার কাছে পৌঁছে দেবে তার উপরেও আলোকপাত করা আপনার নিজস্ব কর্মী পরিষেবা কর্মীদের প্রশিক্ষণ ও উন্নীত করার জন্য খুব গুরুত্বপূর্ণ তরাং আপনি যেমন এখানে দেখছেন আপনাকে পরিষেবার অভিজ্ঞতার জন্য যা প্রকৃতপক্ষে অদৃশ্য চিত্র এবং বার্তাগুলির একটি ধারাবাহিকতা তৈরি করতে হবে যা বিকল্প স্পষ্টতা হিসাবে কাজ করবে এবং আপনি টেলিভিশন বিজ্ঞাপনের মাধ্যমে আউটডোর বিজ্ঞাপনের মাধ্যমে মুদ্রিত বিজ্ঞাপনের মাধ্যমে এটির পুনরাবৃত্তি করতে পারেন একটি সামঞ্জস্যপূর্ণ বার্তা তৈরি করুন মানুষের বিভিন্ন প্রয়োজন মাথায় রেখে এটি করা দরকার কী ভাবে মানুষের প্রয়োজনগুলি শ্রেণিবিন্যাসে সাজানো হয় যাইহোক আবেগগুলি কাঠামোবদ্ধ ইতিবাচক ধারণা কিসে তৈরি হয় আমরা কী ভাবে সহানুভূতি সহ গ্রাহককে বুঝতে চেষ্টা করব কী ভাবে আমাদের প্রতিক্রিয়া দিনের পর দিন প্রত্যেক দৃষ্টান্তে নির্ভরযোগ্য হতে পারে এই বিষয় আমরা পরবর্তী সেশন গুলিতে তুলে ধরবো